এই সপ্তাহে ইন্টারনেট অফ থিংস এর মাধ্যমে একটি বাতিকে জ্বালাবো ও বন্ধ করব এবং এই সপ্তাহে আমরা তোমাদেরকে একটি টাচ সেন্সর এর সাথে তোমাদের পরিচয় করাব এই সপ্তাহে যে যে বিষয়গুলি আমরা দেখব সেগুলি হল ইন্টারনেট অফ থিংস এর একটি ঘটনা পর্যবেক্ষণ করব ইন্টারনেট অফ থিংস সংযোগ ব্যবস্থা গ্রথিত আছে এবং এর সাহায্যে বস্তুটি কি করতে পারে নাএর সাহায্যে বস্তুটি তথ্য সংগ্রহ ও তথ্য আদান প্রদানে সক্ষম হয় আমাকে একটা উদাহরণ দিতে দাও পঞ্চম সপ্তাহে আমরা তাপমাত্রা মাপার মডিউল র মাধ্যমে দেখাচ্ছিলাম

কিন্তু ধরা যাক এমন একটি পরিস্থিতি যেখানে আমি মাইক্রোকন্ট্রোলার কিংবা তথ্যভান্ডার এ সংরক্ষণ করে রাখার জন্য কিছু যোগাযোগ স্থাপনের ক্ষমতাও আমাদের প্রয়োজন যখনই একটি এমবেডেড সিস্টেম আদান প্রদানে সক্ষম করে তোলে

আমরা বিভিন্ন জায়গায় এটিকে প্রয়োগ করতে পারি যার মধ্যে একটি হচ্ছে স্মার্ট শহর টিকে ভিত্তি করেই আমি একটা উদাহরণ নেব কিন্তু এর আরো অনেক রকম প্রয়োগক্ষেত্র আছে এবং অবশ্যই তা শুধুমাত্রই আমাদের কল্পনাশক্তি দ্বারা সীমিত তা না হলে এটির ব্যবহারের বিপুল পরিধি আছে যখন একটা এমবেডেড সিস্টেম বলি এবার আইওটি সমন্বয় যারা একে অপরের সাথে বার্তালাপ করতে পারে এই বিশ্বে এমন কোটি কোটি বস্তু আছে যারা ডেটামুছে দিতে পারো আমি ইতিমধ্যেই বলেছি যে প্রত্যেকটি আইওটি

এবার আমরা ঘটনা পর্যবেক্ষণ করবো যাতে একটা অবজেক্ট ট্র্যাকিং বলতে আসলে আমরা কি বুঝি আমি একটা বস্তু হতে পারি আমার ব্যাগ একটা বস্তু হতে পারে ধরা যাক আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু জিনিস যেমন ওষুধ পাঠাচ্ছি সেটাও একটা বস্তু হতে পারে আমার বাচ্চারা বাইরে খেলতে যাচ্ছে তাদেরকেও বস্তু হিসেবে ধরা যেতে পারে আরো এরকম ধরনের প্রয়োগ আছে আমরা এই সিস্টেম গঠনকালের প্রাথমিক ধাপগুলি দেখব এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধাপগুলি একই রকম থাকে অন্তিম রুপায়নটি আসলে নির্ভর করছে একটি এমবেডেড সিস্টেম বানাতে হবে এবং তারপর অবশ্যই সেটির যোগাযোগ সাধনের ক্ষমতা থাকতে হবে প্রথম ধাপে আমরা একটি উপযুক্ত মাইক্রোকন্ট্রোলারএর প্রয়োজন আইওটি র ক্ষেত্রে বহু সময় খরচ একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এখন এই সমস্ত ব্যাপারগুলি আমরা আগের সপ্তাহ গুলিতেই আলোচনা করেছি যে শেষ পর্যন্ত কতগুলি একক তুমি তৈরি করছ তার ওপর খরচ নির্ভর করছে যদি তুমি সত্যিই খুব অল্প সংখ্যক তৈরি করছ তাহলে খরচ বেশী হয়ে যেতে পারে কিন্তু ওই একই জিনিস তুমি বেশি সংখ্যক এককের জন্য তৈরি করলে তুমি সেটা বৃহৎ পরিমাণে করছো সুতরাং খরচ সব সময়ই কম হবে যেকোনো সাব সিস্টেম টির চাহিদা আছে তুমি কিভাবে সেটাকে বাজারে নিয়ে আসবে যাতে তার গুরুত্ব বিপুল সংখ্যক খদ্দেরের কাছে পৌঁছে যায় যদি খদ্দের কিনতে চায় তাহলে তোমাকেও নানাভাবে বিপণন করতে হবে সুতরাং কি কি জিনিস তোমার করা উচিত তোমার উৎপন্ন দ্রব্যটিকে বিক্রি করার জন্য তাতে আরো অনেক জিনিস জড়িয়ে আছে কিন্তু খরচ একটা গুরুত্বপূর্ণ দিক এবার অবজেক্ট ট্র্যাকিং টির প্রয়োজনীয়তা আছে আমার কাছে সময়ের সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে এমন বৈশিষ্ট্যযুক্ত যেকোনো অনুমেয় জিনিস বস্তু হতে পারে হতে পারে সেটা কোন গাড়ি যেমন আমার বাইসাইকেল আমার গাড়ি অথবা একটা বাস কিংবা উড়োজাহাজ কিংবা কোন মানুষ হতে পারে যেরকম আমি আগেই উদাহরণ দিলাম এটা কোন বাচ্চা হতে পারে অথবা তোমার বয়স্ক বাবা মা হতে পারেন এটা যে কোন পশু তথা গরু তোমার পোষা কুকুর বন্য জীবজন্তু ইত্যাদি হতে পারে তো অবজেক্ট ট্র্যাকিং সংগ্রহ করবে ওষুধ পাঠানোর উদাহরণ দেওয়া যাক ধরা যাক কিছু প্রাকৃতিক বিধিনিষেধ মেনে আমাদেরকে ওষুধ পাঠাতে হবে তোমরা জানো যে ঔষধ রাখার জন্য নির্দিষ্ট একটা তাপমাত্রা প্রয়োজন আছে তুমি যদি এটা কে প্রচন্ড উষ্ণ তাপমাত্রায় রেখে দাও তাহলে সেটি খারাপ হয়ে যেতে পারে সুতরাং তোমাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে হবে তো সাধারণত কি করা হয় যে যদি স্থান A থেকে স্থান B তে আমি ওষুধ পাঠাতে চাই আমরা এই ওষুধটা কোন ডেলিভারি সংস্থার হাতে তুলে দিই ওষুধের সাথে আমরা একটা ডিভাইস ও জুড়ে দি যা তাপমাত্রা আর্দ্রতা এবং আরো প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য মাপার পাশাপাশি অবস্থানও নির্ণয় করতে পারবে সুতরাং এটা শুধুমাত্র এই তথ্যই পাঠাচ্ছে না যে ওষুধ ও সত্যিই কোন কোন স্থান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা ছাড়াও আমরা ঐসময়ের তাপমাত্রা মাপতে পারছি কিছু সময় অন্তর বিভিন্ন সেন্সার থেকে তথ্য কোন সার্ভার আমরা পরে দেখব এই জিনিসগুলো এবং এটি অবস্থানের পাশাপাশি আরো কিছু স্থিতিমাপ কোন তথ্য ভান্ডারে আপলোড করবে আমরা অবশ্যই এসএমএসের এর সাহায্য নিতে হবে সুতরাং এই ভাবে এটি প্রাথমিক ভাবে কাজ করে উদ্ধৃত ব্যক্তি পণ্যটির গতিবিধি প্রকৃত সময় নির্ণয় করতে পারছে অবশ্যই যদি সময়ের সাথে সাথে ডেটা ও সে দেখতে পাবে সুতরাং এক ঘন্টা আগে কি হয়েছিল তাপমাত্রা কত ছিল সেটা যদি আমি বের করার চেষ্টা করি তাও আমি পারবো কারণ তথ্যভাণ্ডারে সমস্ত কিছু সংরক্ষিত আছে এবার জীবিত বস্তুর গতিবিধি নির্ণয় এর উদাহরণ দেওয়া যাক ওষুধের ক্ষেত্রে যে কৌশলের কথা আলোচনা করেছিলাম সেই একই কৌশল এখানেও ব্যবহৃত হবে শুধুমাত্র প্রয়োগ বিশেষে সেন্সর এর ধরন গুলি বদলে যাবে বন্য জীবজন্তুর জীবনধারা নির্ধারণ করতে গিয়ে আরো অনেক তথ্যই আমাদের হাতে আসতে পারে আমাদের কাছে অ্যাক্সেলেরোমিটার আমরা ব্যবহার করতে পারি যাতে কোনো নির্দিষ্ট একটি পশুর সারাদিনে কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারি আমরা সবসময়ই আমাদের পোষ্য অথবা গবাদি পশুর গতিবিধির ওপর এইভাবে নজরদারি করতে পারি তো অবজেক্ট ট্র্যাকার সংগ্রহ করবে যদি প্রয়োজন পড়ে ডেটা আপলোড করবে দেখা যাক প্রক্রিয়াকরণের জন্য কি কি ডিভাইস লিখতে হবে যা কিনা অবস্থান নির্ণয় সাহায্য করবে ধরা যাক প্রতি 5 মিনিট অন্তর আমি অবস্থান নির্ণয় করতে চাইছি তো আমাকে সেইমতো কোড দরকার এরপর যোগাযোগ ক্ষমতার জন্য তোমাদের দরকার একটা জিএসএম মডিউল সময়ের সাথে সাথে আমরা এটা আলোচনা করব এবং অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস মডিউল এবং স্থিতিমাপ মাপার জন্য আমাদের বিভিন্ন সেন্সর লাগবে তথা তাপমাত্রা মাপার সেন্সর তৈরীর জন্য এইটাই হচ্ছে সম্পূর্ণ নকশা যদি লক্ষ্য করো দেখবে এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলারতথ্য সংগ্রহ করবে এবং যেরকম আমি বললাম যে প্রতি 5 মিনিট অন্তর মাইক্রোকন্ট্রোলার আছে জিএসএম মডিউল থাকায় আমাদের কাছে যোগাযোগ সাধনের কিছু ক্ষমতা আছে সেই কারণেই আমরা সার্ভারে যেটা আছে তা দিয়ে আমরা বর্তমান অবস্থান জানতে পারবো এবং পূর্বের অবস্থান যদি জানতে চাই তাও তোমরা দেখতে পাবে তো এটাই হচ্ছে সেই মাইক্রোকন্ট্রোলার যা আমি ইতিমধ্যেই আলোচনা করেছি সুতরাং আর বিষয়ে আমি বলছি না কিছু

জিপিএস মডিউল ও ব্যবহার করতে পারো এবং অবশেষে হচ্ছে জিএসএম মডিউলযে প্রযুক্তিতে কাজ করে সেই একই প্রযুক্তি এতেও ব্যবহৃত হয় যখনই আমরা মোবাইল ফোন ব্যবহার করি সেটিতে একটা সিম রাখার জায়গা আছে যেখানে আমরা সিমকার্ড সাথে এই একই মডিউল আমাদের পরিচিত পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছে যা কিনা স্ট্যান্ডার্ড এটি কমান্ড এর সঙ্গে একীভূত করার জন্য তোমার কাছে বিভিন্ন ধরনের সেন্সর যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারি তো আমরা এই আলোচনার অন্তিম পর্যায়ে চলে এসেছি যেখানে আমি তোমাদেরকে একটি ধারণা দিলাম কিভাবে একটি সামান্য আইওটি টাকে তৈরি করা খুবই সহজ কিন্তু এর এত বিবিধ প্রয়োগ আছে এটা আরও কত ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে